এটা আমাদের পরবর্তী বিভাগে নিয়ে যাচ্ছে যাতে করে আমরা ইন্টিগ্রেশন এর আরো আধুনিক ধারণা পাই তার জন্য আমাদের জানতে হবে কি করে একটি ফাংশন কে ইন্টারপোলেট করা যায় তোমরা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত আমরা এটা সূত্র আকারে প্রকাশ করব আবার আমরা ফাংশন এর ব্যাপারে কথা বলব যাকে ইন্টিগ্রেট করতে চাই কিন্তু বিশ্লেষণাত্মক ভাবে করা সম্ভব নয় এটা আমাদের সন্নিধি এখানে একটি খুব শক্তিশালী উপপাদ্য আছে যাকে ওয়াইআরস্ট্রাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম বলা হয় এখানে নীল কালিতে দেখানো হয়েছে এবং এটা বলে যদি আমার একটি একটানা বাস্তব মানের ফাংশন এফ থাকে যাকে আমি ইন্টিগ্রেট করতে চাই এখানে কোন লাফ থাকলে চলবে না এবং তুমি আমাকে কিছু ইন্টারভাল দিয়েছো তারপর যদি তুমি আমাকে তোমার সহ্য ক্ষমতা বল ধরা যাক এপসাইলন একটি ছোট সংখ্যা তাহলে সেখানে সব সময় একটি পলিনোমিয়াল ফাংশন পি এমন ভাবে থাকবে যাতে করে এফ কে প্রায় নির্ভুল করা যায় সেই সহ্য ক্ষমতার নিচে সমস্ত এক্স এর জন্য এই ইন্টিগ্রাল এর মধ্যে সুতরাং এটাকে ওয়াইআরস্ট্রাস এর নামে নামকরণ করা হয়েছে তুমি এই উপপাদ্যটির ক্ষমতা দেখতে পাচ্ছ এটা আমাকে বলছে আমাকে যেকোন ফাংশান দাও এটা কোন হ্যাঙ্কেল ফাংশন হতে পারে বেসেল ফাংশন হতে পারে অথবা অন্য কোন জটিল ফাংশন হতে পারে এটা তোমাকে যেটা বলছে তা হল আমি তোমাকে একটা পলিনোমিয়াল ফাংশন দেব যা এর খুব কাছাকাছি হবে কতটা ভালো হবে এটা আমার ওপর নির্ভর করছে যদি তুমি এপসাইলন নির্দিষ্ট করো আমি তোমাকে একটা পি দেব যেটা কাছাকাছি হবে সুতরাং এটা খুব একটা আশ্চর্যজনক নয় তুমি দেখছো আমরা উদাহরণ হিসেবে জানি যদি আমি এখানে দুটো বিন্দু নিই এই দুটো বিন্দু নিয়ে আমি একদম ঠিকঠাক ভাবে কি লাগাতে পারি কি ধরনের পলিনোমিয়াল আমি এই দুটো বিন্দুর মধ্যে লাগাতে পারি ছাত্র লিনিয়ার লিনিয়ার ঠিক আছে সুতরাং এটা একটা সরলরেখা তিনটি বিন্দুতে আমি একটা প্যারাবোলা করতে পারি তার মানে যখন আমরা অর্ডার এন এ যাচ্ছি ধরা যাক আমি বললাম আমি একটা পলিনোমিয়াল কে এন সংখ্যক বিন্দুতে ইন্টারপোলেট করতে চাই পলিনোমিয়াল এর ডিগ্রী কত হবে এন মাইনাস ওয়ান ঠিক আছে যদি এন 2 হয় তাহলে পলিনোমিয়াল এর অর্ডার কত হবে 1 সুতরাং তুমি এক কম পাচ্ছো তাই আমি একটা পলিনোমিয়াল N 1 অর্ডারের লাগাতে পারি একটি নির্দিষ্ট পদ্ধতিতে এটি করা যায় যে ব্যাপারে আমরা কথা বলবো ধরা যাক আমি তোমাকে তিনটি বিন্দু দিলাম এবং বললাম প্যারাবোলা লাগাতে তুমি কি করবে আমি তোমাকে তিনটি বিন্দু দিয়েছি x0 x1 x2 এবং এর মধ্যে দিয়ে প্যারাবোলা লাগাতে বললাম এবং ফাংশন মানে যে ফাংশানের এই তিনটি বিন্দুতে মান আছে সুতরাং তুমি কি করবে ছাত্র স্যার আমাদের তিনটি বিন্দু আছে হ্যাঁ তোমার তিনটি বিন্দু আছে সুতরাং তোমার কাছে ফাংশান আছে কিন্তু এই তিনটি বিন্দু যেকোনো জায়গায় থাকতে পারে মানে তাদের মধ্যে দূরত্ব সমান নাও হতে পারে একটা বিন্দু এখানে থাকতে পারে আর একটা বিন্দু এখানে থাকতে পারে আবার আর একটা বিন্দু এখানে থাকতে পারে প্যারাবোলার সমীকরণটি ধরে নাও ধরা যাক পি হলো p a0 a1x a2x2 এখন আমি জানি আমি তোমাকে p দিয়েছি ফাংশনের মান তোমাকে দেয়া হয়েছে সুতরাং তুমি পেয়েছো a0 a1x0 a2x02 এভাবে আমি তিনটি সমীকরণ পাব তিনটি ভেরিয়েবলের জন্য এবং এর সমাধান থেকে a0a1 এবং a2 পাব একইভাবে আমি পুরো প্রক্রিয়াটি এন সংখ্যক বিন্দুর জন্য আবার করতে পারি সুতরাং আমি এন সংখ্যক সমীকরণকে সমাধান করব এন সংখ্যক মান বের করার জন্য এখন তুমি এটা এমন ভাবে করতে পারো যাতে কোনো সমস্যা না হয় এবং আরো চতুরভাবে এই পলিনোমিয়াল কে তৈরি করা যায় এবং সেটা করা হয় একজন বিখ্যাত বৈজ্ঞানিক ল্যাগরেঞ্জের নামে সুতরাং এই ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল গুলিকে আমি এখানে লিখব সুতরাং তোমার আছে Li এখন আমি ফর্ম টা লিখব এবং তারপর আমরা অন্বেষণ করে দেখব সুতরাং বড় পাই মানে হলো গুণফল ঠিক আছে আরো গভীরে যাওয়ার আগে এইটা দেখো আমি কিছু ফাংশন তৈরি করেছি তাই এর গুণফলে কতগুলি পদ আছে N 1 সংখ্যক পদ আছে কারণ j i ঠিক আছে সুতরাং j 1 N j i সুতরাং এখানে N 1 সংখ্যক পদের গুণফল আছে সুতরাং এই Li কত ডিগ্রীর পলিনোমিয়াল ছাত্র N 1 এখানে N 1 সংখ্যক পদ আছে এবং প্রতিটি পদে আছে এক্স বিয়োগ কিছু একটা সুতরাং মোটামুটি ডিগ্রী হতে চলেছে N 1 এখন ফাংশনটি দেখতে যথেষ্ট আকর্ষণীয় ধরা যাক আমি তোমাকে জিজ্ঞেস করলাম ফাংশনটির মান কত Li এর মান কত প্রতিটি পদ একে অন্যকে বাতিল করছে এবং মান হল 1 j i এই মানটি কত 0 ঠিক আছে যদি আমি এই ফাংশন ব্যবহার করে এখানে লিখি এই ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল ব্যবহার করে আমি কি এফ কে এইভাবে লিখতে পারি সুতরাং প্রথমে এটা কি একটা সমীকরণ যা আমি ডানদিকে লিখেছি না এটা একটা পলিনোমিয়াল ফাংশন এক এক করে দেখা যাক এইটা কি এটা কি কোন ধ্রুবক না একটা ভ্যারিয়েবেল এক্স এর সাপেক্ষে ফাংশন হিসেবে আর্গুমেন্ট টা কি xi xi একটা স্থির বিন্দু এখানে এন সংখ্যক বিন্দু আছে এবং এটি i তম বিন্দু সুতরাং এই পদটি এখানে ধ্রুবক এবং পরবর্তী পদটি Li এটা কি এটা N 1 অর্ডারের পলিনোমিয়াল N 1 অর্ডারের যেকোনো সংখ্যক পলিনোমিয়াল এর যোগফল কত N 1 এর থেকে ছোট হতে পারে তবে সবচেয়ে ভালো N 1 সুতরাং আমি তোমাকে একটা ফাংশান দিয়েছি যার অর্ডার N 1 এবং প্রদত্ত নোড গুলিতে ফাংশানের মানগুলি কি সে মেনে নেয় আমি তোমাকে N সংখ্যক নোড দিয়েছি সেগুলি হল x1 x2 xN সুতরাং f N −1 আমরা এখানে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করব সুতরাং সমষ্টিতে N সংখ্যক পদ রয়েছে এই N সংখ্যক পদ এরমধ্যে কতগুলি যোগফলে থাকবে একমাত্র একটি পদই থাকবে কারণ এই ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল গুলি এমন যে এটি এক হবে যখন এই i সমান এই i হবে কিন্তু যদি এই i এবং j আলাদা হয় তাহলে শূন্য হবে সুতরাং এই সমষ্টিতে কেবলমাত্র একটি পদ থাকবে যখন আমি xi প্রতিস্থাপন করব সেই পদ টির মান হবে 1 এবং যা বাকি থাকবে তা হল f সুতরাং এটা মাথায় রাখ আমার আসল ফাংশন এফ পলিনোমিয়াল ফাংশন ছিল না এটা ছিল একটানা বাস্তব মানের ফাংশন এবং তার থেকে আমি এই অংশটি তৈরি করেছি যেটা হলো একটা পলিনোমিয়াল ফাংশন বৃত্ত এবং এই পলিনোমিয়াল ফাংশন একটি ঐচ্ছিক ফাংশন এর মানের সাথে N বিন্দুতে মিলে যায় এবং এটা একটা পলিনোমিয়াল যার অর্ডার N 1 তুমি এই একই জিনিস আরো নির্দিষ্টভাবে এইভাবে করতে পারো আমরা কেন এটা করি কারণ এটা গণনা কে আরো সহজ করে দেয় আমরা যত অগ্রসর হই এটা খুব সুন্দর কারণ যদি ফাংশন টির দিকে দেখো দেখবে এটা সমস্ত বিন্দুতে শুন্য হয়ে যাচ্ছে শুধুমাত্র সেই বিন্দু ছাড়া যার দিকে তুমি তাকিয়ে আছো এখন আরও কিছুটা এগনো যাক সুতরাং আমরা একটা ফাংশন কে ইন্টিগ্রেট করতে চাইছিলাম এটা হল সেই ফাংশন যাকে বিশ্লেষণাত্মক ভাবে ইন্টিগ্রেট করা যায় না সুতরাং প্রথম ধাপ হলো এটার কাছাকাছি কিছু বের করা কাছাকাছি কোন পলিনোমিয়াল বের করা যদি তুমি আমাকে এন সংখ্যক বিন্দু দাও তাহলে আমি তোমাকে N 1 অর্ডারের পলিনোমিয়াল দেব কারণ সেটাই সবচেয়ে ভালো আমি করতে পারি সুতরাং আমাকে তিনটি বিন্দু দাও আমি তোমাকে প্যারাবোলা দিতে পারি আমি তোমাকে কিউবিক দিতে পারি না কারণ যথেষ্ট তথ্য নেই পরে আমরা এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করব সুতরাং তোমাদের কি মনে হয় সরাসরি ইন্টিগ্রেট করার পরিবর্তে আমরা কেন ফাংশনটির কাছাকাছি কিছু বের করার চেষ্টা করছি আমরা কেন পলিনোমিয়াল এ পরিবর্তন করছি আমাদের লক্ষ্য ছিল এটা করা একদম ঠিক আমি জানিনা কি করে ইন্টিগ্রেট করতে হবে কারণ এটা ইন্টিগ্রেট করা যায় না কিন্তু আমি এর কাছাকাছি একটি পলিনোমিয়াল বের করছি যাকে আমি ইন্টিগ্রেট করতে পারি সুতরাং প্রথম পদক্ষেপটি হলো কাছাকাছি কিছু একটা বের করা এখন আমার কাছে যে সমীকরণটি আছে তাকে ইন্টিগ্রেট করা যাক সুতরাং এটা ছিল আমার আসল ফাংশন মনে রাখো এটা নিকটবর্তী জিনিস যার অর্ডার N 1 আমাদের কাছে আগে থেকেই এই ফাংশন ছিল এবং আমরা শুধু এন বসিয়েছি সুতরাং আমি এটা প্রতিস্থাপন করতে চলেছি সেটা দিয়ে যা আমার কাছে আগেই ছিল তাই এটা হতে চলেছে f Lidx সুতরাং আমি আগে যা করেছিলাম তাই আবার লিখলাম মনে রাখবে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবেল এক্স সুতরাং তোমার কি মনে হয় আমি এর পরে কি করব আমি কি সমীকরণ টিকে সরলীকৃত করতে পারি ইন্টিগ্রেশন চিহ্নটি কে কি অন্য কোথাও সরানো যায় এটা হল একটা ধ্রুবক আমি ইন্টিগ্রেশন চিহ্নটি কে আরো ভেতরে এইভাবে ঢোকাতে পারি তাই আমি এভাবে লিখতে পারি f Lidx এই জিনিসটা যা আমি এখানে লিখেছি সেটাকি কি ধরনের ফাংশন f নিচ্ছি তার ওপর নির্ভর করছে একদমই নয় এখানে কোন এফ নেই সুতরাং এটাই হল এর ক্ষমতা আমি এখন সমীকরণটি কে আবার এরকম করে লিখতে পারি f wi এটা অন্য wi তুমি কি বলবে আমরা যেটা করলাম সেটা আসলে কোয়াড্রেচার রুল এটা কোয়াড্রেচার রুল কারণ এটা আমাকে ইন্টিগ্রাল এর কাছাকাছি কিছু একটা দিচ্ছে এটা আমাকে বলছে আমার কি কি জানা উচিত ছাত্র ফাংশনের মান কিছু নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের মান সুতরাং এগুলি হল xi নোডস এবং ওয়েটস ফাংশন এর ওপর নির্ভর করে না এটা কোয়াড্রেচার রুল এর একটি গুরুত্বপূর্ণ অংশ যে ওয়েটস যেকোনো ধরনের ফাংশন নিরপেক্ষ সুতরাং আরেকটি সুবিধা হল এই wiতুমি এটা আগে থেকেই গণনা করে রাখতে পারো এবং একটি টেবিল হিসাবে রাখতে পারো যখন তোমাকে কোন ইন্টিগ্রাল দেওয়া হচ্ছে এমনটা নয় যে সেই সময় তুমি wi গণনা করতে শুরু করলে তুমি আগে থেকেই গণনা করে রাখতে পারো আসলে অনেক ম্যাথমেটিক্যাল লাইব্রেরী আছে যা তোমাকে বিভিন্ন ইন্টারভ্যাল এর জন্য ডব্লিউ র বিভিন্ন মান বলবে সুতরাং আগে থেকে গণনা করে রাখা যায় যখন তুমি তোমার ফাংশন পাচ্ছ যাকে ইন্টিগ্রেট করতে হবে কি করবে তোমাকে জানতে হবে নোডস গুলি ফাংশনের মান সেই সমস্ত নোডস গুলিতে গণনা করো এবং আগে থেকে গণনা করে রাখা ওয়েটস দিয়ে গুণ কর সুতরাং এটা আগে থেকেই গণনা করে রাখতে হবে সুতরাং এটা আমাদের একটা সুনির্দিষ্ট পথ দিল যেখানে আমরা কোন ফাংশনের ইন্টিগ্রাল গণনা করতে পারি N 1 অর্ডার পর্যন্ত এবং তার জন্য কতগুলো বিন্দু দরকার এন সংখ্যক বিন্দু এটা ছিল ইন্টারপোলেশন এর জন্য এখন তুমি এটা জেনে আশ্চর্য হবে যে ফলাফল আমরা পেয়েছি সেটা কে আরও ভালো করতে চাই আরো ভালো মানে কি যদি আমি তোমাকে বলি যত সংখ্যক বিন্দুতে আমি আমার ফাংশনটি বের করতে চাই সেটা নির্দিষ্ট এন সংখ্যক তোমার তার ওপর কিছু করার নেই তুমি কি আমাকে কোনওভাবে উত্তর দিতে পারবে যা হায়ার অর্ডার পলিনোমিয়াল এর জন্য নির্ভুল হবে না N 1 অর্ডার সবচেয়ে ভালো আমি যা করতে পারি